পূর্বে আমরা ইনভারশানগুলি বিভিন্ন কাজ দ্বারা কিভাবে হয় সেগুলি দেখেছি যে সময়কালের জন্য বিপর্যয় ঘটেছিল তা সনাক্ত করার জন্য বিষয়গুলি বিশ্লেষণ করা হয়েছিল ইনভারশানগুলি সরাসরি ভাবে বিশ্লেষণ করার জন্য আমরা এই সমস্যগুলির সমাধান করেছি একই ধরনের সমস্যা হিসাবে এটি বিবেচিত হয় এবং ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশানগুলি সময়কাল দ্বারা চিহ্নিত করা হয় এটি একটি সারণির আকারে উপস্থাপন করা হবে শেষ বক্তৃতা থেকে এই সমস্যাটি বিবেচনা করে আমরা ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশানগুলি সনাক্ত করার চেষ্টা করি T1 এবং T2 নিম্ন অগ্রাধিকারের কার্যগুলিতে কোনও ইনভারশান সৃষ্টি করবে না তারা উচ্চ অগ্রাধিকারের এবং উচ্চতর অগ্রাধিকারযুক্ত কার্যগুলিতে ইনভারশান সৃষ্টি করে না এখানে T4 রিসোর্স R2 ব্যবহার করছে T1 রিসোর্সের জন্য অপেক্ষা করছে T4 এর অগ্রাধিকারটি T1 এর সমান হবে এবং উচ্চ অগ্রাধিকারের কাজগুলিতে যেমন T2 এবং T3 টি ৫ ইউনিটের সময়ের জন্য ইনহেরিটেন্স ইনভারশান হতে পারে রিসোর্স R3 এর জন্য যখন T6 এটি ব্যবহার করছে T2 তখন রিসোর্সের অপেক্ষায় রয়েছে T3 T4 এবং T5 CPU ব্যবহার করা থেকে বিরত থাকবে কারণ T6 T2 এর অগ্রাধিকারের সাথে কার্যকর হয় সুতরাং T3 T4 এবং T5 রিসোর্স R3 এবং T2 ব্যবহার করে T6 ইনহেরিটেন্স সম্পর্কিত ৮ টি ইউনিটের জন্য কাজ করতে পারে এখানে T3 টি T4 এর বিপরীতে ৫ ইউনিট ইনভারশান করতে পারে একই উদাহরণের জন্য অ্যাভয়েড সম্পর্কিত ইনভারশান বিশ্লেষণ নীচে দেওয়া হল T1 এবং T2 এর জন্য কোনও অ্যাভয়েড ইনভারশান ঘটবে না কারণ এগুলি নিম্ন অগ্রাধিকারের কাজ উচ্চ অগ্রাধিকারমূলক কার্যগুলি নিম্ন অগ্রাধিকারমূলক কার্যগুলিতে ইনভারশান ঘটায় না নিম্ন অগ্রাধিকারের কার্যগুলি বরং উচ্চ অগ্রাধিকারের কার্যগুলিতে ইনভারশান সৃষ্টি করে ধরা যাক T4 একটি রিসোর্স R2 ব্যবহার করছে তারপরে বর্তমান সিস্টেমের সিলিংটি T1 কার্যের অগ্রাধিকারের সমান হিসাবে সেট করা হবে এই পরিস্থিতিতে T2 এর প্রয়োজনীয় রিসোর্সের ব্যাবহারের অনুমতি দেওয়া হবে না এইভাবে এটি অ্যাভয়েড ইনভারশানের শিকার হয় ৫ ইউনিটের মেয়াদের যা R2 এর জন্য T4 এর রিসোর্স ব্যবহারের সমান T1 ও ইনভারশানের শিকার হতে পারে যখন এটি রিসোর্স R1 এর জন্য অনুরোধ করে কারণ এর অগ্রাধিকার সিলিং অগ্রাধিকারের চেয়ে বেশি নয় রিসোর্স R3 এর জন্য যখন T6 রিসোর্স R3 ব্যবহার করে তখন CSC T2 এর অগ্রাধিকারের সমান হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি T4 রিসোর্স R2 ব্যবহার করার চেষ্টা করে তবে এটি প্রতিরোধ করা হয় এবং সর্বোচ্চ সময়কালের জন্য এটি বিবর্তন করতে পারে ৮ ইউনিট একইভাবে T2 কে কোনও রিসোর্স R1 ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না কারণ এর অগ্রাধিকারটি R3 এর সিলিং অগ্রাধিকারের চেয়ে বেশি নয় এটি একটি টেবিলের আকারে উপস্থাপন করা যেতে পারে R2 T1 এবং T2 ব্যবহার করে T4 এর জন্য ইনভারশানের ৫ টি ইউনিট রয়েছে T6 রিসোর্স R3 ব্যবহার করে T4 এবং T2 বিপরীতমুখী হয় যখন T3 এবং T5 কোনও অ্যাভয়েড সম্পর্কিত ইনভারশান নিয়ে আসে না কারণ তারা কোনও রিসোর্স ব্যবহার করে না এটি সর্বদা একটি আপার ট্রাইএঙ্গুলার ম্যাট্রিক্স আকারে থাকে আপার ট্রাইএঙ্গুলারের সমস্ত মান থাকে কারণ উচ্চতর অগ্রাধিকার সংক্রান্ত কার্যগুলির কারণে কোনও ইনভারশান ঘটে না যদি উচ্চ অগ্রাধিকারের কোনও কাজ যদি কোনও রিসোর্স ব্যবহার করে এবং নিম্ন অগ্রাধিকারের কাজের প্রয়োজন হয় তবে তা বিপরীত নয় বিপরীতগুলি ঘটে যখন কোনও নিম্ন অগ্রাধিকারের টাস্কটি রিসোর্সটি ব্যবহার করে এবং উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করতে থাকে এটি সাম্যপূর্ণ নয় কারণ ইনভারশান এক উপায়ে ঘটে অর্থাৎ যখন নিম্ন অগ্রাধিকারের টাস্কটি রিসোর্সটি ব্যবহার করে এবং উচ্চ অগ্রাধিকারের টাস্ক সেটির অপেক্ষায় থাকে এটি অন্যভাবে হয় না সুতরাং এটি একটি আপার ট্রাইএঙ্গুলার ম্যাট্রিক্স সমস্ত কাজ বিবেচনা করে ইনভারশানের সর্বাধিক সময়কালের কোনও কার্য যতদূর যেতে পারে তা সনাক্ত করে নীচে দেওয়া হয়েছে প্রথমে লক্ষ্য করার বিষয়টি হল যে কোনও কাজ কেবলমাত্র ইনহেরিটেন্স বা অ্যাভয়েড সম্পর্কিত ইনভারশান মধ্যে সবচেয়ে ভাল ইনভারশান ব্যবহার করতে পারে এটি একাধিক ইনভারশান ভোগ করতে পারে না ৩ টি টেবিল বিশ্লেষণ করার পরে এবং এটি বলা যেতে পারে যে সর্বাধিক সময়কালের জন্য ইনভারশান ঘটতে পারে

এটি হল ৩ টি টেবিলের কার্যের সাথে সম্পর্কিত এন্ট্রির সর্বাধিক মান

এমনকি যদি কোনও কার্যের ইনভারশান ঘটতে পারে এমন সর্বোচ্চ সময়কালও জানা যায় তবে কার্যগুলির সময়সূচীটি জানতে প্রশ্ন উত্থাপিত হয় আমরা রেট মনোটনিক শিডিয়ুলারে বিশ্লেষণ করেছি যা লিউ এবং লেহোকস্কি ফলাফলের সময়সূচীতা নির্ধারণ করতে ব্যবহৃত হয় এবং প্রতিটি কাজের সম্পাদনের সময়ের জন্য ব্যবহৃত হয় যে সময়টির জন্য সমস্ত উচ্চ অগ্রাধিকারের কাজগুলি রিসোর্সটি ব্যবহার করে সেটি মোট সময়সীমার সমান হয় যখন কাজগুলি রিসোর্স ভাগ করে তখন এখানে অবরুদ্ধ করার মোট সময় bi প্রয়োজন হয় bi নিম্ন অগ্রাধিকারের কাজগুলির একটি রিসোর্স হিসাবেও রয়েছে অগ্রাধিকার সিলিং প্রোটোকলটি ব্যবহার করা হলে ৩ টি বিভিন্ন ধরণের ইনভারশানের জন্য ৩ টি টেবিল নির্ধারণ করা হয় তারপরে সেই কার্যটির সাথে সম্পর্কিত সর্বোচ্চ এন্ট্রি নির্ধারিত করে এবং তারপরে নির্ধারিত কার্যগুলি সময়সূচীযোগ্য কিনা তা নির্ধারণ করতে সেই মানটি ব্যবহৃত করা হয় তাহলে প্রশ্ন ওঠে যে গতিশীল প্রাওরিটি সিস্টেমে অগ্রাধিকার সিলিং প্রোটোকল ব্যবহার করা যায় কিনা উদাহরণস্বরূপ আর্লিস্টেট ডেটলাইন ফার্স্ট শিডিয়ুলারের কথা বলা যায় আমরা কি EDF সাথে রিসোর্স শেয়ারিং প্রোটোকলটি ব্যবহার করতে পারি গতিশীল প্রাওরিটি সিস্টেমগুলিতে কাজের অগ্রাধিকারগুলি সময়ের সাথে পরিবর্তিত হয় এবং সময়সীমার সাথে কতটা কাছাকাছি হয় তার উপর নির্ভর করে অগ্রাধিকারটি বাড়তে থাকে রিসোর্স ভাগ করে নেওয়ার জন্য বিবেচিত প্রোটোকলগুলি পর্যবেক্ষণ করা হয় এবং তারপরে সেই রিসোর্স ব্যবহার করা কার্যগুলির অগ্রাধিকারের ভিত্তিতে সিলিং অগ্রাধিকার দেওয়া হয় তারপরে যদি কাজের অগ্রাধিকারগুলি পরিবর্তন করতে থাকে তবে সিলিংয়ের প্রাওরিটি আবার গননা করা উচিত এখানে প্রতিবার কোনও কাজের অগ্রাধিকার পরিবর্তিত হয় এবং রিসোর্সগুলির সাথে যুক্ত বর্তমান সিস্টেমের সিলিংটি পরিবর্তন করা হয় এটির অত্যধিক ওভারহেডের কারণ অনেকগুলি উদাহরণ থাকতে পারে এবং কার্যগুলির অগ্রাধিকারগুলি ঘন ঘন পরিবর্তিত হতে পারে প্রতিটি সময় রিসোর্সগুলির সাথে জড়িত বর্তমান সিস্টেম সিলিংয়ে এটি করার প্রয়োজন হয় এটিকে পরিবর্তন করা দরকার অতএব যদি কেউ গতিশীল প্রাওরিটি শিডিউলিং অ্যালগরিদম ব্যবহার করে থাকে তবে সেই পরিস্থিতিতে কোনও রিসোর্স শেয়ারিং প্রোটোকল ব্যবহার করা কঠিন হয়ে পড়ে সুতরাং আমরা যদি সমস্ত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলি বিশ্লেষণ করি যেখানে কাজগুলি একে অপরের সাথে রিসোর্স ভাগ করে তবে এটি অবিচ্ছিন্নভাবে রেট নির্ধারিত মনোটনিক শিডিয়ুলার বা এটির কোন ছোট প্রকরণ এই ৩টি প্রোটোকলের মধ্যে তুলনা করা দরকার কারণ এই ৩ টি প্রোটোকল তাদের সুবিধার উপর নির্ভর করে কিছু অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় সবচেয়ে সহজ প্রোটোকল ছিল প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকল ধরা যাক খুব ছোট অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়েছে যার একটি খুব ছোট এমবেডেড সিস্টেম রয়েছে এবং খুব সহজেই কোনও অপারেটিং সিস্টেম ব্যবহার করে তবে সেক্ষেত্রে প্রাওরিটি ইনহেরিটেন্স প্রোটোকলটিই ব্যবহৃত হবে অপারেটিং সিস্টেম থেকে খুব সামান্য সমর্থনে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারশান কাটিয়ে উঠতে পারে তবে তারপরে এটি চেইন ব্লকিং এবং ডেডলক অবস্থায় পরতে পারে অতএব এটিকে সতর্কতার সাথে প্রোগ্রাম করা দরকার তবে এখানে চেইন ব্লকিং এবং ডেডলকগুলি উত্থাপিত হবে না কারণ অগ্রাধিকারের উত্তরাধিকার প্রোটোকলটি ছোট অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহৃত হয় তবে প্রশ্নটি এখানে হাইয়েস্ট লকার প্রোটোকল সম্পর্কে এখানে অপারেটিং সিস্টেমের সাহায্য প্রয়োজন হয় এটি চেইন ব্লকিং এবং ডেডলক সমস্যার সমাধান করে তবে এটি মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলি দ্বারা ব্লক করা একটি নতুন সমস্যা প্রবর্তন করে অর্থাৎ তারা ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশানের শিকার হয় এবং এটি যথেষ্ট পরিমাণে হতে পারে প্রাওরিটি সিলিং প্রোটোকল বেসিক ইনহেরিটেন্স প্রোটোকল এবং হাইয়েস্ট লকার প্রোটোকলের বেশিরভাগ সমস্যাকে অতিক্রম করে এটি ডেডলক এবং চেইন ব্লকিং থেকে মুক্ত হাইয়েস্ট লকার প্রোটোকলের বিপরীতে ইনহেরিটেন্স সম্পর্কিত ইনভারশানের উপস্থিতি এখানে খুবই কম মূল কারণটি হল কোনও রিসোর্স অর্জনের উপর কোনও কাজের অগ্রাধিকার কোনও রিসোর্সের জন্য উচ্চ অগ্রাধিকারের টাস্কের অনুরোধ না হওয়া পর্যন্ত পরিবর্তন হয় না এই আলোচনার মাধ্যমে টাস্ক রিয়েল টাইম টাস্কগুলির মধ্যে রিসোর্স ভাগের বিষয়ে আমাদের আলোচনা শেষ করা যাক আমরা মাল্টিপ্রসেসর শিডিউলিং নিয়ে আলোচনা শুরু করবো কারণ আজকাল মাল্টিপ্রসেসর সাধারণ ব্যাবহারের যোগ্য হয়ে গেছে এমনকি ছোট এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলিতে মাল্টিপ্রসেসরগুলি ব্যবহৃত হয় অবিচ্ছিন্নভাবে সমস্ত সার্ভার ডেস্কটপ ল্যাপটপ হ্যান্ডহেল্ড ডিভাইস ইত্যাদিতে মাল্টিপ্রসেসর ব্যবহার করা হয় তবে আমরা পূর্বে যে ফলাফলগুলি দেখেছি তা ইউনি প্রসেসরের জন্য ছিল মাল্টিপ্রসেসর পরিস্থিতি ব্যবহারের জন্য বাড়ানো যেতে পারে এমন পূর্ববর্তী ফলাফলগুলি নিম্নরূপ হতে পারে একক প্রসেসরের চেয়ে মাল্টিপ্রসেসরে শিডিয়ুলিং আরও কঠিন সমস্যা লিউ যিনি রিয়েল টাইম টাস্কগুলির সময় নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছেন এবং লিউ লেহোকস্কির লিউ লেল্যান্ডের অ্যালগরিদম আবিস্কার করেছেন তার কথায় বেশ কয়েকটি প্রসেসর থাকা সত্ত্বেও কোনও কাজ কেবলমাত্র ১ টি প্রসেসর ব্যবহার করতে পারে সেই একই সময়ে এটি একাধিক প্রসেসরের সময়সূচীটিতে কিছুটা সমস্যা সৃষ্টি করে নিম্নলিখিতগুলি অসুবিধা কিছু সাধারণ অ্যালগরিদম এবং মাল্টিপ্রসেসরগুলির সময় নির্ধারণের জন্য কিছু সাধারণ কৌশল নীচে উল্লেখ করা রয়েছে এখানে বেশিরভাগ ফলাফল গত ৩০ বছরে প্রাপ্ত হয়েছিল এবং রিয়েল টাইম মাল্টিপ্রসেসর শিডিয়ুলিংয়ের বেশিরভাগ সমস্যাগুলি NP হার্ড সমস্যা তাই সহজ অনুকূল সমাধানগুলি সামঞ্জস্যপূর্ণ হয় না এরকম ধরনের খুব কম ফলাফল রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হিউরিস্টিক পন্থা এবং সরলীকৃত টাস্ক মডেলগুলি ব্যবহৃত হয় যদি মাল্টিপ্রসেসর শিডিয়ুলিং সমস্যাটি ভালো পর্যবেক্ষণ করা হয় তাহলে ২ টি ছোট ছোট সমস্যা দেখা দিতে পারে একটি হল টাস্ক অ্যাসাইনমেন্ট সমস্যা এবং অন্যটি শিডিয়ুলিং সমস্যা অ্যাসাইনমেন্ট সমস্যায় আমরা প্রথমে সিদ্ধান্ত নিই কোন প্রসেসরের উপর কোন টাস্কটি চলবে এবং তারপরে কীভাবে বা কোন সময়ে চালানো হবে দুটি উপ সমস্যা রয়েছে যা প্রথমত কোন প্রসেসরের উপর কোন টাস্কটি চালানো উচিত এবং দ্বিতীয়ত শিডিয়ুলিং অ্যালগরিদম কীভাবে চালিত হবে তা টাস্ক অ্যাসাইনমেন্টের সমস্যাটি হল শিডিয়ুলিং সমস্যা সহ প্রসেসরে টাস্কটি নির্ধারণ করা তারপরে প্রসেসরের উপর নির্ধারিত টাস্কটি কীভাবে নির্ধারণ করা হয় সেটি তবে আমরা যেমন ইতিমধ্যে দেখেছি যে মাল্টিপ্রসেসরগুলির জন্য অনুকূল সময়সূচী উপস্থিত নেই কারণ এগুলি সমস্ত NP হার্ড সমস্যা তবে তারপরে ইউনিপ্রসেসরগুলির জন্য এবং স্থিতিশীল প্রাওরিটি সিস্টেমগুলির জন্য সবথেকে ভাল শিডিয়ুলারগুলি সন্ধান করা দরকার কারণ আমরা জানি যে রেট মনোটনিক শিডিয়ালরাই সবথেকে ভাল শিডিয়ুলার একটি গতিশীল অগ্রাধিকারের পরিস্থিতিতে আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্ট উপযুক্ত সমাধান তবে তারপরে EDF এ রেট মোনোটোনিক শিডিয়ুলারের জটিলতা সম্পর্কে প্রশ্ন ওঠে যদি বাস্তবায়নের দিকগুলি বিবেচনা করা হয় তবে রেট মনোটোনিক শিডিয়ুলারের জন্য যদি নির্দিষ্ট অগ্রাধিকার সেট করে থাকে এবং তারপরে বাস্তবায়ন O অগ্রাধিকারের সময়সূচীটি চালাতে পারে রৈখিকভাবে রেট মনোটনিকের জন্য এবং log n EDF এর জন্য এবং রেট মনোটোনিকের জন্য আমাদের কাছে আরও দক্ষ শিডিয়ুলার রয়েছে যা O সময়সূচী হিসাবে আলোচনা করা হয়েছে তবে সাধারণ রিয়েল টাইম শিডিয়ুলিং মাল্টিপ্রসেসর বা ডিস্ট্রিবিউটেড সিস্টেমগুলিতে NP হার্ড হয় নিম্নলিখিত কিছু টাস্ক অ্যাসাইনমেন্ট অ্যালগরিদম এবং শিডিয়ুলিং অ্যালগরিদম আছে মাল্টিপ্রসেসরে যখন একটি প্রসেসরের দায়িত্ব অর্পণ করা হয় তখন শিডিয়ুলিং ২ টি জিনিস লক্ষ্য রাখে টাস্ক অ্যাসাইনমেন্ট এবং টাস্ক শিডিয়ুলিং টাস্ক অ্যাসাইনমেন্ট অ্যালগরিদমে কিছু স্থিতিশীল অ্যাসাইনমেন্ট রয়েছে এবং কার্যগুলি প্রসেসরের কাছে স্ট্যাটিকভাবে বরাদ্দ করা হয় যা কেবলমাত্র প্রসেসরের উপরই কার্য সম্পাদন করে গতিশীল অ্যালগরিদমগুলিতে যেখানে কোনও কাজ একটি প্রসেসর থেকে অন্য প্রসেসরে স্থানান্তর করতে পারে এবং তাও একটি ভিন্ন সময়ে তবে এটি বিভিন্ন প্রসেসরের উপর কার্যকর করতে পারে স্বাভাবিকভাবেই স্ট্যাটিকগুলি সহজ এবং আরও দক্ষ ব্যালেন্সিং অ্যালগরিদম RMAএর জন্য ফিট অ্যালগরিদম এবং EDF জন্য বিন প্যাকিং অ্যালগরিদম ফোকাস এবং বিডিং অ্যালগরিদম গতিশীল অগ্রাধিকারের জন্য কয়েকটি উদাহরণ নিম্নলিখিতটি অ্যালগরিদম ব্যবহারের ভারসাম্য সম্পর্কে আলোচনা করে যা একটি কার্যনির্বাহী অ্যালগরিদম এখানে কাজগুলি একটি সারিতে বজায় রাখা হয় এবং এগুলি ব্যবহারের ক্রমবর্ধমান ক্রমে সাজানো হয় আমরা একবারে একটি কাজ নিই এবং তারপরে পরীক্ষা করে দেখি কোনটি প্রসেসর দ্বারা সর্বাধিক কম ব্যবহারযোগ্য এবং আমরা এটি নির্ধারণ করি সুতরাং মূলত এটি একটি লোভী অ্যালগরিদম বর্তমানে যা স্বল্প ব্যবহৃত হয়েছে সেটির দিকে আমরা নজর রাখব এবং তারপরে সেই কার্যটি নির্ধারিত করব পরিশেষে এটি লক্ষ্য করা গেছে যে অ্যালগোরিদম কার্য সম্পাদন করার পরে পৃথক প্রসেসরের ব্যবহার কার্যত সমান নয় u i≠u ̅ অন্য কথায় এই লোভী অ্যালগরিদম ব্যবহার করেও ব্যবহার সম্পূর্ণরূপে সুষম হয় না এবং ব্যবহারের ভারসাম্য অ্যালগরিদম EDF এর সাথে একত্রে ব্যবহৃত হয় যদিও বরাদ্দটি ব্যবহার ব্যালেন্সিং অ্যালগরিদম দ্বারা করা হয় পৃথক প্রসেসরের সময়সূচী EDF অ্যালগরিদম দ্বারা সম্পন্ন হয় EDF ব্যবহারের জন্য এবং রেট মনোটোনিক শিডিয়ুলার না হওয়ার কারণ হল EDF এর মধ্যে প্রসেসরের ব্যবহার ১ পর্যন্ত হতে পারে অন্যদিকে রেট মনোটোনিক ব্যবহারটি প্রসেসরের জন্য নির্ধারিত কাজগুলির উপর নির্ভর করে এবং যেটি আমরা আমাদের ব্যবহার ব্যালেন্সিং অ্যালগরিদমে বিবেচনা করিনি সুতরাং এটি EDF যা ব্যবহারের ব্যালেন্সিং অ্যালগরিদমগুলির পাশাপাশি ব্যবহৃত হয় আমরা টাস্ক শিডিয়ুলিং নিয়ে আলোচনা করেছি যা সমস্ত রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের প্রধান সমস্যা একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এবং একটি প্রথাগত অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য চিহ্নিত করার জন্য এবং আমাদের যে রিসোর্সটি বিবেচনা করতে হবে তা হল রিয়েল টাইম অগ্রাধিকার স্তরের সমর্থন যা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বা প্রথাগত নন রিয়েল টাইম অপারেটিং সিস্টেম একটি রিয়েল টাইম শিডিয়ুলারে বিশেষত রেট মনোটোনিক অ্যালগরিদমে যেখানে একবার ডিজাইনের সময় কার্যগুলিতে অগ্রাধিকারগুলি অর্পণ করার পরে অগ্রাধিকারটি পরিবর্তন করা উচিত নয় এটি স্থির অগ্রাধিকার স্তর বা রিয়েল টাইম অগ্রাধিকার স্তর হিসাবেও পরিচিত পরবর্তী বক্তৃতায় আমরা প্রথাগত অপারেটিং সিস্টেমগুলি নিয়ে আলোচনা করব যেখানে তারা কাজের অগ্রাধিকারগুলি পরিবর্তন করে চলেছে প্রতিবার টাস্কটি চললে এর অগ্রাধিকারগুলি পুনরায় গণনা করা হয় এবং নতুন অগ্রাধিকারের মান নির্ধারিত হয় এগুলি সত্যই স্থির অগ্রাধিকার স্তর নয় একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম অবশ্যই স্থিতিশীল অগ্রাধিকার স্তরটিকে সমর্থন করে এবং একবার ডিজাইনার কোনও কার্যকে অগ্রাধিকার দেয় তবে সেটির অগ্রাধিকার স্তরে স্থির থাকা উচিত দ্বিতীয়ত অপারেটিং সিস্টেমের কিছু বাস্তব সময় কাজগুলি নির্ধারণের নীতি যেমন রেট মনোটোনিক শিডিয়ুলারের সমর্থন করা উচিত এই সময়সূচী নীতিটি সমস্ত রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয় রিসোর্স শেয়ারিং প্রোটোকলগুলির সমর্থন সম্পর্কে নিম্নলিখিত প্রোটোকল যেমন অগ্রাধিকার সিলিং প্রোটোকল বা কমপক্ষে প্রাথমিক উত্তরাধিকারের স্কিমটি অপ্রচলিত সিস্টেম দ্বারা সমর্থন করা উচিত যাতে কোনও তুচ্ছ রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বিকাশ করতে সক্ষম হয় এছাড়াও কার্যের পূর্বসীমার সময়টি মাইক্রোসেকেন্ড বা মিলিসেকেন্ডগুলির ক্রমযুক্ত হওয়া উচিত তবে এটি সেকেন্ডের হওয়া উচিত নয় কারণ অনেকগুলি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে প্রতিক্রিয়া সময়টি কয়েক মিলি সেকেন্ড হয় তবে ইউনিক্সের মতো প্রথাগত অপারেটিং সিস্টেমে প্রি এম্পশন সময়টি একটি সেকেন্ডের ক্রম হয় এছাড়াও আমাদের ইন্টারাপ্ট বিলম্বের প্রয়োজনীয়তা রয়েছে বিলম্বটি ছোট হওয়া উচিত বাধা প্রসেস করার সময় যখন বিরতি ঘটে তখন সময়টি কম হওয়া উচিত মেমরি লকিং সহায়তার মতো অতিরিক্ত প্রয়োজনীয়তাও রয়েছে যে কোনও কাজ একবার নির্দিষ্ট মেমরি ব্যবহার করলে হার্ড ডিস্কে অদলবদল করা উচিত নয় এবং এটি মেমরির সাথে লক করা উচিত টাইমারগুলির জন্য সমর্থন প্রয়োজন কারণ টাইমারগুলি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে খুব গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমিক টাইমার এবং অ্যাপিওরিডিক টাইমার উভয়ই রিয়েল টাইম ফাইল সিস্টেমটি সমর্থন করা উচিত এবং ডিভাইস ইন্টারফেসিং সুবিধাসহ সমস্যাগুলি পরবর্তী বক্তৃতায় বিশদভাবে ব্যাখ্যা করা হবে এই রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলির মধ্যে অনেকের মধ্যে পেরিফেরাল ডিভাইসের বিভিন্ন ধরণের সাথে কাজ করা দরকার আমরা বক্তৃতার শেষে রয়েছি এবং পরবর্তী বক্তৃতায় এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ